আবার স্বাগতম এটি বক্তৃতা সংখ্যা 57 এবং আজ আমরা হোমোজিনিয়াস লিনিয়ার সমীকরণের সমাধান সম্পর্কে কথা বলব বিশেষ করে আমরা কমপ্লিমেন্টরি ফাংশন সম্পর্কে কথা বলছি যা একটি ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান ছাড়া কিছুই নয় একটি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ এবং কিভাবে আমরা কমপ্লিমেন্টরি ফাংশন খুঁজে পেতে অনেক সমাধান কৌশল আলোচনা করব সুতরাং এই হোমোজিনিয়াস লিনিয়ার সমীকরণের সমাধান কমপ্লিমেন্টরি ফাংশন সুতরাং এখানে আমরা এইরকম একটি ডিফারেনশিয়াল সমীকরণ বিবেচনা করব কনস্ট্যান্ট কোইফিসিয়েন্ট সহ নবম অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণ সুতরাং এখানে এই কোইফিসিয়েন্টগুলি 𝑎1 𝑎2 𝑎3 a n এগুলি কনস্ট্যান্ট হিসাবেও নেওয়া হয়

সুতরাং আমরা শেষ বক্তৃতায় আলোচনা করেছি যে এই অপারেটর ফর্মের পরিপ্রেক্ষিতে আমরা এই সমীকরণটি লিখতে পারি

এবং আমরা সর্বশেষ বক্তৃতায় আমরা দেখেছি যে আমরা এই অপারেটরদের সাথে কাজ করতে পারি D অ্যালজেবরিক অপারেশন আমরা পলিনোমিয়াল দিয়ে করি সুতরাং আমরা এটিকে ফ্যাক্টরাইজ করতে পারি এবং আমরা এই ফর্মটিতে লিখতে পারি এবং আমরা শেষ বক্তৃতায় প্রমাণ করেছি যে এটি ঠিক এই nth অর্ডার ডেরিভেটিভ থাকার মতই হবে সুতরাং প্রকৃতপক্ষে এটি এখানে 0 হবে আমরা হোমোজিনিয়াস সমীকরণের কথা বলছি তাই ডান হাতটি এখানে 0 হিসাবে নেওয়া হবে সুতরাং অপারেটর D কে একটি সংখ্যা হিসেবে বিবেচনা করলে গুণের এই সাধারণ আইন কাজ করে এবং শেষ বক্তৃতার পর্যবেক্ষণ ছিল সুতরাং আজ আমরা এখন এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান পাব এবং উদাহরণস্বরূপ এখন সিমপ্লিসিটির জন্য আমরা দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাব দ্বিতীয় অর্ডার লিনিয়ার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে বিবেচনা করছি এই দুটি কোইফিসিয়েন্টের সাথে 𝑎1 এবং 𝑎2 এবং ডান হাত 0 থাকবে সুতরাং কিভাবে সাধারণ সমাধান পেতে কিভাবে এই একটি লিনিয়ার সমীকরণের কমপ্লিমেন্টরি ফাংশন পেতে পারি সুতরাং প্রথমে আমাদের অপারেটর আকারে সমীকরণ লিখতে হবে সুতরাং এখানে 2𝑦 𝑑𝑥 2 𝑎1 𝑑𝑦 𝑑𝑥 𝑎2𝑦 0 হবে সুতরাং আমরা এই অপারেটর সমীকরণ থেকে অক্সিলিয়ারি সমীকরণ লিখি তাই 𝐷 2 𝑎1𝐷 𝑎2 𝑦 0 হবে সুতরাং রিপিটেড না হওয়া রুটের ক্ষেত্রে প্রথমে আমরা বিবেচনা করব এটি অক্সিলিয়ারি সমীকরণের রুট হবে সুতরাং কিভাবে এই অক্সিলিয়ারি সমীকরণ পাবো এই অপারেটর সমীকরণ থেকে সুতরাং এই D এর সাথে কাজ করার পরিবর্তে যা অপারেটর ছিল তাকে এই M দ্বারা এই D কে প্রতিস্থাপন করা ভাল হবে এবং এখন আসুন আমরা এখানে এই পলিনোমিয়াল সমীকরণের সাথে কাজ করি যা 𝑚2 𝑎1𝑚 𝑎2 0 হবে সুতরাং প্রথম ক্ষেত্রে আমরা এখানে রিপিটেড নয় এমন রুটগুলির জন্য বিবেচনা করব তার মানে এই অক্সিলিয়ারি সমীকরণের রুট এই সমীকরণের রুটএখানে রিপিটেড হয় না মানে তাই আমরা এখানে বিবেচনা করি ধরুন 𝑎1 এবং 𝑎2 এই দুটি রুট বা দুটি রিপিটেড রুট নয় সুতরাং তারা এই অক্সিলিয়ারি সমীকরণের 𝑎1 এবং 𝑎2 এখানে আলাদা রুট তাই আমাদের দ্বিতীয় অর্ডার পলিনোমিয়াল আছে সুতরাং আমরা এখানে এই দুটি রুট পাব a1 এবং 𝑎2 এবং আমরা ধরে নিই যে এই রুটগুলি রিপিটেড হয় না তাহলে প্রদত্ত হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান কী হবে সুতরাং আমাদের এই সমীকরণ আছে যা আমরা এখন লিখতে পারি কারণ আমরা এই সমীকরণ a1 𝑎2 এর রুট জানি যার অর্থ আমরা ফ্যাক্টরাইজ করতে পারি আমরা এই অপারেটর সমীকরণটি এই ফর্মটিতেও লিখতে পারি

সুতরাং আমরা প্রথমে এটি বিবেচনা করি 𝐷 𝛼1 𝐷 𝛼2 𝑦 0 হয় উপরের সমীকরণের একটি সমাধান হবে সুতরাং যদি আপনি এই 𝐷 𝛼2 0 এর সমাধান খুঁজে পান তবে এটি প্রদত্ত সমীকরণকেও সন্তুষ্ট করবে কারণ একবার আমরা জানি যে এই y এখানে 𝐷 𝛼2 𝑦 0 দিচ্ছে তাই যদি আপনি এটি অপারেট করুন 𝐷 𝛼1 0 হিসেবে তাই আমরা 0 পাব সুতরাং আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান দেখি 𝐷 𝛼2 0 এবং আমরা এখানে যেই সমাধান পাই তাও এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হবে সুতরাং কিভাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান পাওয়া যায় যেটা সহজ এটি একটি প্রথম অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যা আমরা এই ফর্মটি লিখতে পারি এটি হল 𝑑𝑦 𝑑𝑥 𝛼2𝑦 হবে যা আমরা সমাধান করতে পারি এটা এখানে খুব আলাদা করা যায় তাই dy কে আমরা y নিতে পারি এখানে তারপর dx এই দিকে যেতে পারে এবং তারপর এটি ইন্টিগ্রেট করতে পারে

একই অনুশীলনটি আমরা এখন একবারের জন্য রিপিটেড করতে পারি উদাহরণস্বরূপ 𝐷 𝛼2 𝐷 𝛼1 𝑦 0 হলে এখানে তাহলে কি হবে এই উপরের সমীকরণের এখন একটি সমাধান এই সমীকরণের সমাধানও হবে 𝐷 𝛼1 𝑦 0 হবে একই ধারণা যা আমরা উপরে প্রয়োগ করেছি সুতরাং এখানে এখন যদি আপনি এটি সমাধান করেন 𝐷 𝛼1 হিসেবে সুতরাং এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের এই ডিফারেনশিয়াল সমীকরণটির এখন আমাদের দুটি সমাধান আছে একটি হল y 𝑐1𝑒 𝛼1𝑥 𝑐2𝑒 𝛼2𝑥 এবং এই দ্বিতীয়টি হল লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেন্ট সমাধান এই লিনিয়ার সংমিশ্রণের চেয়ে আমাদের দুটি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেন্ট সমাধান একবার আমরা যা জানি তাও তাই 𝑐1𝑒 𝛼1𝑥 𝑐2𝑒 𝛼2𝑥 যা এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকেও সন্তুষ্ট করবে এবং এই ক্ষেত্রে এইভাবে আমরা সাধারণ সমাধানটি লিখতে পারি কারণ আমাদের সমীকরণটি দ্বিতীয় অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ ছিল আমাদের দুটি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেন্ট সমাধান আছে এবং যদি আমরা এটি লিখি 𝑐1𝑒 𝛼1𝑥 𝑐2𝑒 𝛼2𝑥 প্রদত্ত দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান এই লিনিয়ার সংমিশ্রণের চেয়ে আমাদের দুটি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেন্ট সমাধান করতে পারি তাই 𝑐1𝑒 𝛼1𝑥 𝑐2𝑒 𝛼2𝑥 হবে যা এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণকেও সন্তুষ্ট করবে এবং এই ক্ষেত্রে আমাদের এখন যা আছে এইভাবে আমরা সাধারণ সমাধানটি লিখতে পারি কারণ আমাদের সমীকরণটি দ্বিতীয় অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ ছিল আমাদের দুটি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেন্ট সমাধান আছে এবং যদি আমরা এটি লিখি 𝑐1𝑒 𝛼1𝑥 𝑐2𝑒 𝛼2𝑥 হয় তাহলে এটি প্রদত্ত দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান হবে যদি 𝛼1 এবং 𝛼2 একই মান হয় তবে এটি একটি রিপিটেড রুটএই দুটি লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেন্ট সমাধান তৈরি করছি না সুতরাং সাধারণ সমাধান গণনা করার আরেকটি উপায় থাকা উচিত যখন আমাদের 𝛼1 এবং 𝛼2 একই সংখ্যা থাকে বা আমাদের বারবার রুট থাকে সুতরাং প্রথমে ডিস্টিংক্ট রুটগুলিতে ফিরে যেতে হবে সুতরাং যখন আমাদের আলাদা রুটথাকে তখন আমরা এটিকে সাধারণীকরণ করতে পারি সুতরাং যদি আপনার একটি nth অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণ থাকে এবং যদি এটি 𝛼1 𝛼2 𝛼3 𝛼𝑛 হয় তাহলে এটি তথাকথিত অক্সিলিয়ারি সমীকরণের ডিস্টিংক্ট রুট হবে যা এই সমীকরণ থেকে আসে আপনি অপারেটর d দ্বারা m স্থাপন করছেন সুতরাং যদি 𝑚𝑛 𝑎1𝑚𝑛 − 1 ⋯ 𝑎𝑛 0 এর এই ডিস্টিংক্ট রুট থাকে তবে এই সমীকরণটি আমরা সমাধানটি লিখতে পারি কারণ আমি বলতে চাইছি এগুলি হল n লিনিয়ারভাবে ইন্ডিপেন্ডেন্ট সমাধান 𝑒 𝛼1𝑥 𝑒 𝛼2𝑥 𝑒 𝛼𝑛𝑥 এগুলি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের n এর ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট সমাধান আছে এবং তারপর যখন আমরা সমাধানগুলির লিনিয়ার সংমিশ্রণ হিসাবে লিখি

সুতরাং এটি হবে সমাধানটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি সাধারণ সমীকরণ এখানে প্রদত্ত হোমোজিনিয়াস সমীকরণ হবে সুতরাং এটি হল সাধারণীকরণ যখন আমাদের আলাদা রুট আছে পরবর্তীতে আমরা রিপিটেড রুটের ক্ষেত্রে আলোচনা করবো যে আমাদের রিপিটেড রুটথাকলে কি হবে এবং আবার আমরা এখানে দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণের ক্ষেত্রে তা বিবেচনা করব সুতরাং দ্বিতীয় অর্ডারের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন 𝐷 𝛼 𝐷 𝛼 𝑦 0 হবে আমরা লিখতে পারি সেই ডিফারেনশিয়াল অংশটিকে এখানে 𝐷 𝛼 দিয়ে ফ্যাক্টরাইজ করতে পারি কারণ আমরা এখন এখানে একই রুট নিয়ে বিবেচনা করেছি এবং এখন আমরা এখানে কৌশলটি ব্যবহার করব তাই সুতরাং আমাদের এই দেওয়া সমীকরণটি আমরা 𝐷 𝛼z 0 লিখতে পারি এবং আমরা z এর জন্য প্রথমে সমাধান করতে পারি যখন আমাদের z থাকে তারপর আমরা y এর জন্য সমাধান করতে পারি তাই এইভাবে আমরা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান y পেতে পারি তাহলে এখানে z c1e ax হবে এটা হল প্রথম অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হবে যা কনস্ট্যান্ট c 1 আলফা x হবে এখন আমরা এই ইকুয়েশন y z কে সমাধান করব যা yz এবং z c1 e ax হবে সুতরাং এখন আমাদের এই সমীকরণটি সমাধান করতে হবে কারণ পরিশেষে আমরা এই y কে পেতে চাই এটি লিনিয়ার সমীকরণ তাই এখানে আমাদের y এর পার্থক্য আছে

সুতরাং এটি y এর লিনিয়ার সমীকরণ এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যা আমরা এখানে পাই তা হল 𝑒 সুতরাং এখানে এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হবে একটি লিনিয়ার সমীকরণ আমরা ইতিমধ্যে শেষ বক্তৃতায় আলোচনা করেছি সুতরাং এর সাধারণীকরণ আমরাও পেতে পারি যখন ধরুন আমাদের কাছে এটি 𝛼 আছে যেমন একটি রিপিটেড r হবে যার 𝛼 রুটটি রিপিটেড হয় r বার যখন আমাদের একটি সাধারণ শেষ nth অর্ডার সমীকরণ আছে তাই আমরা n রুটগুলি পাবো যাতে তাদের কিছু রিপিটেড হতে পারে সুতরাং এখানে আমরা অনুমান করি যে আমাদের এই আলফা রুট r বার রিপিটেড হয়েছে সুতরাং যদি 𝛼 রুটটি বার বার রিপিটেড হয় তাহলে আমরা এই ফর্মটিতে সমাধান পাব

কাল্পনিক রুটের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই আসল রুটগুলির রিয়েল ডিস্টিংক্ট এবং বাস্তব রিপিটেড নিয়ে আলোচনা করেছি সুতরাং কাল্পনিক রুটের ক্ষেত্রে আমাদের একই ধারণা রয়েছে তাই আমরা ধরে নিই যে রুটগুলি হল 𝛼 𝑖𝛽 এবং এই 𝛼 𝑖𝛽 এটা হল প্রদত্ত অক্সিলিয়ারি সমীকরণের রুট সুতরাং দুটি কনজুগেট রুট এবং তারপর সমাধানটি কেস 1 থেকে সঠিকভাবে অনুসরণ করা হয় যখন আমরা ডিস্টিংক্ট রুট নিয়ে আলোচনা করেছি এবং এখানে এই রুটগুলি আলাদা আলাদা তারা একই রুট নয় সুতরাং আমরা ঠিক সেই আকারে আমাদের সমাধান লিখেছি এরপরে আমরা এখন এর সাধারণীকরণ বিবেচনা করব যখন আমাদের একটি 𝛼 𝑖𝛽 এবং 𝛼 𝑖𝛽 মিলিত হয় তখন ইমাজিনারি রুট এবং সেগুলি 𝑟 বার রিপিটেড হয় সেক্ষেত্রে সমাধান কি হবে সুতরাং এই কনজুগেটগুলি এখন 𝑟 বার রিপিটেড হয় সুতরাং আবার একই ধারণা যেমন আমরা বাস্তব রুটের জন্য আরও আলোচনা করেছি যা এখন প্রযোজ্য হবে সুতরাং 𝑒 𝛼𝑥 যে এখানে সাধারণ টার্ম হবে শুধুমাত্র সেই কনস্ট্যান্ট টার্মটি এখন পলিনোমিয়াল টার্মে প্রবেশ করবে এবং এই সমস্ত p' এবং q'এখন আরবিটারি কনস্ট্যান্ট হবে সুতরাং আবার এই রিপিটেড রুট বা ইমাজিনারি রুটগুলির ধারণাটি তারা সঠিকভাবে অনুসরণ করে যা আমরা ডিস্টিংক্ট রুট এবং প্রকৃত সংখ্যার ক্ষেত্রে রিপিটেড রুটের জন্য পেয়েছি সুতরাং কমপ্লিমেন্টরি ফাংশন বা সারাংশ এখন সবকিছু সংক্ষিপ্ত করার জন্য হবে সুতরাং আমাদের কাছে সমীকরণ আছে তারা ডিফারেনশিয়াল সমীকরণ দিয়েছে 𝑓 𝐷 𝑦 0 আমাদের প্রথমে অক্সিলিয়ারি সমীকরণ লিখতে হবে তার মানে এই 𝑓 𝑚 0 আমরা শুধু এই D কে m দ্বারা প্রতিস্থাপন করব এবং এটি আমাদের অক্সিলিয়ারি সমীকরণ হবে এবং এটি অক্সিলিয়ারি সমীকরণের রুট 𝛼1 𝛼2 দ্বারা দেওয়া হবে কেস I যখন রুটগুলি বাস্তব এবং রিপিটেড হয় না সুতরাং আমাদের কাছে 𝑦 𝑐1𝑒 𝛼1𝑥 𝑐2𝑒 𝛼2𝑥 ⋯ 𝑐𝑛𝑒 𝛼𝑛𝑥 রয়েছে এটি ছিল যখন রুটগুলি বাস্তব হয় এবং সেগুলি রিপিটেড করা হয় না কারণ এখানে প্রতিটি টার্ম 𝑐1𝑒 𝛼1𝑥 𝑐2𝑒 𝛼2𝑥 ⋯ 𝑐𝑛𝑒 𝛼𝑛𝑥 হয় তারা প্রদত্ত সমগোত্রীয় পার্থক্য সমীকরণের প্রাথমিক ইন্ডিপেন্ডেন্ট সমাধান হবে এবং তাদের লিনিয়ার সংমিশ্রণ প্রদত্ত পার্থক্য সমীকরণের সাধারণ সমাধান দেবে দ্বিতীয়ত আমরা বিবেচনা করেছি রুটগুলি বাস্তব এবং রিপিটেড হয় না

সুতরাং এই ক্ষেত্রে কি সমাধান হবে এখন সাধারণ সমাধান এই ফর্মটি গ্রহণ করবে রিপিটেড রুটের জন্য আপনার এই লিনিয়ার পলিনোমিয়াল থাকবে সুতরাং যখন রুটটি 2 বার রিপিটেড হবে তখন আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে এই লিনিয়ার টার্মটি পাব সুতরাং সুতরাং এটি প্রদত্ত হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণ সাধারণ সমাধান হবে কেস III যখন রুটগুলি কমপ্লেক্স এবং রিপিটেড হয় না তখন এটি 𝛼 ± 𝑖𝛽 𝛼3 𝛼4 𝛼𝑛 হবে সুতরাং এই প্রথম দুটি রুট হল কমপ্লেক্স রুট যেগুলি হল 𝛼 𝑖𝛽 and 𝛼 − 𝑖𝛽 সুতরাং এই ক্ষেত্রে প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের কমপ্লিমেন্টরি ফাংশনটির সমাধান কী হবে তাই এখানে কেস IV যখন রুটগুলি কমপ্লেক্স এবং সেগুলি রিপিটেড হয় সুতরাং সেই ক্ষেত্রে আমাদের বলা যাক রুট হল 𝛼 ± 𝑖𝛽 𝛼 ± 𝑖𝛽 𝛼5 𝛼6 𝛼𝑛 তাহলে সুতরাং এটি পুরো সারসংক্ষেপ তাই আমাদের আসল অ রিপিটেড রুটআছে যা এখানে রুটগুলি বাস্তব কিন্তু রিপিটেড হলে আমাদের এই পলিনোমিয়ালটি কনস্ট্যান্ট গুলির সাথে থাকবে এবং যখন আমাদের কমপ্লেক্স রুট থাকবে তখন আমাদের 𝑐1 cos 𝛽𝑥 𝑐2 sin 𝛽𝑥 টার্ম থাকবে এবং যখন আমাদের আবার কমপ্লেক্স এবং রিপিটেড রুট থাকে তখন আমাদের এই e power alpha x থাকে এবং তারপর 𝑐1 𝑐2𝑥 সেখানে থাকবে কারণ 𝑐3 𝑐4𝑥 টার্মটি আছে যেমনটি আমাদের ক্ষেত্রে রিপিটেড রুট আছে সুতরাং আসুন আমরা দ্রুত একটি দুটি উদাহরণ দিয়ে যাই তাই এখানে প্রথম উদাহরণটি আমরা এই দ্বিতীয় অর্ডার ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান খুঁজে পেতে চাই সুতরাং এটি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ বা অর্ডার দুই এর সমীকরণ হবে সুতরাং প্রথম ধাপ হিসেবে আমাদের এই সমীকরণটি অপারেটর আকারে লিখতে হবে সুতরাং আমাদের এই 𝐷 2 5𝐷 6 𝑦 0 হয় সুতরাং একবার আমাদের সমীকরণের অপারেটেড ফর্ম থাকলে আমরা সহজেই চারিত্রিক সমীকরণ লিখতে পারি সুতরাং এর সাথে সম্পর্কিত অক্সিলিয়ারি সমীকরণ হবে যখন আমরা এটিকে 𝐷 দ্বারা প্রতিস্থাপন করব সুতরাং আমাদের এখানে 𝑚2 5𝑚 6 0 আছে এবং আমরা এই সমীকরণটি সমাধান করতে চাই যা এই ক্ষেত্রে এটি একটি সহজ সুতরাং আমাদের এখানে 𝑚2 5𝑚 6 আছে তাই আমরা এখানে সমাধান পেয়েছি 𝑚 2 3 সুতরাং এটিই এই অক্সিলিয়ারি সমীকরণের রুটগুলি 2 এবং 3 হবে সুতরাং আমাদের ডিস্টিংক্ট রুট রয়েছে এবং ডিস্টিংক্ট রুটের ক্ষেত্রে সাধারণ সমাধানটি হল 1𝑒 2𝑥 এবং 𝑐2 𝑒 3𝑥x যা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান হবে যা সমীকরণে এটিকে প্রতিস্থাপন করে যাচাই করতে পারে এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি সন্তুষ্ট করে কিনা সুতরাং উদাহরণ 2 তে আমরা এই চতুর্থ অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ গ্রহণ করব তাই আবার এই ডিফারেনশিয়াল সমীকরণের সাথে সংশ্লিষ্ট আমরা একটি অপারেটর আকারে লিখতে পারি সুতরাং এটি হল 𝐷 4 2𝐷 3 5𝐷 2 8𝐷 4 𝑦 0 এবং তারপর এই অক্সিলিয়ারি সমীকরণে আমরা এই d কে আবার m দ্বারা প্রতিস্থাপন করতে পারি তাই এটি চতুর্থ অর্ডার অক্সিলিয়ারি সমীকরণ দিয়ে এটি সমাধান করা কঠিন হতে পারে সুতরাং একবার আমরা এটি সমাধান করলে রুটগুলি 1 1 2𝑖 2𝑖 কমপ্লেক্স সংমিশ্রণ হিসাবে আসবে সুতরাং আমাদের কমপ্লিমেন্টরি ফাংশন বা প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান লিখতে হবে তাই প্রথমে এই রিপিটেড রুট হবে সুতরাং মনে রাখবেন যখন আমাদের আসল রিপিটেড রুট আছে তাই আমরা পাব সুতরাং সাধারণ সমাধান হবে 𝑐1 𝑐2𝑥 এবং এই এক্সপোনেনশিয়াল 𝑥 এই রিপিটেড রুটের কারণে আমরা এই দুটি টার্ম পাচ্ছি সুতরাং এই ক্ষেত্রে আমাদের এখন সমাধান আছে যখন সমীকরণটি ছিল চতুর্থ অর্ডার সমীকরণ হবে এবং সাধারণ সমাধানের মধ্যে আমাদের চারটি কনস্ট্যান্ট থাকবে সুতরাং উপসংহারে এসে আমরা আজ এই 𝑓𝐷𝑦 0 এর হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেছি এটি কেবল অপারেটর ডিফারেনশিয়াল অপারেটরের জন্য যা আমরা এই 𝑓 𝐷 এবং কমপ্লিমেন্টরি ফাংশন দ্বারা চিহ্নিত করেছি আমরা সমাধান হিসাবে এই ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধানকে কল করি যাকে আমরা কমপ্লিমেন্টরি ফাংশন বলি সুতরাং গুরুত্বপূর্ণ অংশটি ছিল যে প্রথমে আমরা অক্সিলিয়ারি সমীকরণটি লিখেছিলাম এবং এটিকে রুট বলে মনে করি এবং অক্সিলিয়ারি সমীকরণের রুটের প্রকৃতি হল রিয়েল ডিস্টিংক্ট এবং রিয়েল রিপিটেড কমপ্লেক্স এবং এটি এখানে একটি গুরুত্বপূর্ণ সমাধান লেখার জন্য প্রতিটি ক্ষেত্রে আমরা জানি কিভাবে প্রদত্ত হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান লিখতে হয় সুতরাং পরবর্তী বক্তৃতায় আমরা এখন যা শিখব তা হল কিভাবে প্রদত্ত নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের একটি বিশেষ সমাধান খুঁজে বের করতে হয় এবং যখন আমরা সেই দুটি যোগ করি তখন আমরা রুটত প্রদত্ত নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান পাব সুতরাং এখানে বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহৃত রেফারেন্স এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ